আগের অধ্যায়ে আমরা একটি গোলাকার গহ্বর কে কৃষ্ণ বস্তু হিসেবে সংজ্ঞা দিয়েছিলাম ও উপসংহারে বলেছিলাম যে আমরা যদি কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে অধ্যয়ন করতে চাই আমরা তার বদলে একটি গোলাকার গহ্বর থেকে নির্গত বিকিরণ নিয়ে কাজ করতে পারি এবার এই গোলাকার গহ্বর নিয়ে আমি এই ভিতরে একটি রাশি সংজ্ঞায়িত করব যার নাম হল শক্তি ঘনত্ব u শক্তি ঘনত্ব বলতে আমি বোঝাতে চাইছি বিকিরণের শক্তি ঘনত্ব গহ্বরটির ভিতরে এই বিকিরণ এলো কোথা থেকে দেখা যায় যে বস্তু কে যদি উত্তপ্ত করা হয় T তাপমাত্রায়গহ্বরটি বিকিরণে ভরে যায় আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে কয়লার টুকরো উত্তপ্ত করলে তার ভিতরে গহ্বর তৈরি হয় আর সেখান থেকে লাল আলো বেরিয়ে আসতে দেখা যায় অর্থাৎ কোন তাপমাত্রার সংশ্লিষ্ট বিকিরণ উৎপন্ন হয় ও গহ্বরটি বিকিরণে ভরে যায় আর সেখানে যদি একটি ছিদ্র থাকে যেখান থেকে বিকিরণ বেরিয়ে আসতে পারে আমরা সহজেই সেই বিকিরণ নিয়ে কাজ করতে পারি পরবর্তী যেই প্রশ্ন আমি রাখব তা হল এই গহ্বরের বিকিরণ ক্ষমতা ও শক্তি ঘনত্ব u এর মধ্যে সম্পর্ক কি আমি এই প্রশ্ন এই জন্য করছি যাতে এর ভিত্তি তেই আমি পরে প্রমাণ করতে পারি যে বিকিরণ ক্ষমতা u এর উপর নির্ভর করে আমরা আসলে এই সিদ্ধান্তে পৌঁছব যে u জানলেই আমরা বিকিরণ ক্ষমতার সম্পর্কে জানতে পারব যা আমাদের গহ্বর থেকে নির্গত বিকিরণ অধ্যয়নে সাহায্য করবে u কে আমরা সম্পর্কিত করব দোলকের সাথে যারা গহ্বরের ভিতরে শক্তি নির্গত করে আমরা তাহলে এই সমস্ত রাশিগুলির সম্পর্ক সম্বন্ধে জানব দেখে নেওয়া যাক এদের সম্পর্ক কি এর জন্য আমি যা করব তা হল আমি এই গহ্বরটি নেব যার এই ছিদ্রটির ক্ষেত্রফল হল a আর এর থেকে নির্গত হওয়া বিকিরণ নিয়ে চর্চা করব এবার এর উল্লম্ব দিক থেকে θ কোণে দেখব যার সম্মুখে ঘন কোণ d আছে আর সেখানে থেকে কত বিকিরণ নির্গত হয়ে বাইরে আসছে তা সংগ্রহ করব এর পরিমাণ কত এই ছবিটি আবার আঁকি এই হল গহ্বর আর আমি দেখছি ঘন কোণের দিকে আমি যদি r দূরত্বে দেখি আর ধরে নিই একটি ছোট আয়তন যার দৈর্ঘ্য r তাহলে এই ছায়াযুক্ত অঞ্চলের আয়তন V সমান হবে dr2Δr গহ্বরের ভিতরে বিকিরণ শক্তি সমান হবে dr2Δru এই বিকিরণ কিন্তু চার দিকে সমান ভাবে যাবে কারণ তা আইসোট্রপিক তাহলে এই বিকিরণ চার দিকে ছড়িয়ে যায় এই অঞ্চল থেকে ঘন কোণের চার দিকে এই বিকিরণ যে a ক্ষেত্রফলের ছিদ্র দিয়ে ভিতরে আসবে তার সম্ভাব্যতা হল a দ্বারা তৈরি ঘন কোণ এই V আয়তনের সমস্ত বিন্দুতে ভাগ 4π কারণ 4π হল সেই ঘন কোণটি যার মধ্যে এই বিকিরণ পৌঁছে যাচ্ছে আমরা যদি গণনা করতে পারি a দ্বারা তৈরি ঘন কোণ এই V আয়তনের সমস্ত বিন্দুতে 4π আমরা পেয়ে যাবো সম্ভাব্যতা তাহলে এবার তাই করা যাক এই হল গহ্বরটি এই হল ছায়া যুক্ত অঞ্চল আর এই হল a লক্ষ্য করো a এর প্রস্থচ্ছেদ হল এইটি কারণ এই কোণটি হচ্ছে থিটা আর এই উল্লম্ব প্রস্থচ্ছেদ এও থিটা কোণ বানিয়েছে আরেকটু বড় করে যদি আঁকি এই হল a এটি উল্লম্ব প্রস্থচ্ছেদআর এই কোণ টি হল থিটা তাহলে এটি হবে cosθ আর তাহলে a এর দ্বারা তৈরি ঘন কোণ হবে cosθr2 আমি একটু আগে যেই সম্ভাব্যতার কথা বলছিলাম বিকিরণ এখানে আসার সম্ভাব্যতা তা হবে cosθ4πr2 ঠিক আছে যেই পরিমাণ বিকিরণ আয়তন V থেকে অঞ্চল a তে আসছে তার সম্ভাব্যতা হল a cosθ4πr2 গুন বিকিরণ যা এর মধ্যে ছিল ও এখন বাইরে যাচ্ছে এর পরিমাণ হবে dr2ru এই r2 টি আমি কাটাকুটি করে দিই তাহলে আমরা পাবো au4πcosθdΩΔr তাই না এবার সময় t তে যে টুকু বিকিরণ r cΔt এর মধ্যে থাকবে তা এই অঞ্চল থেকে দূরত্ব c t দূরে অঞ্চল a তে যাবে আর সেই মোট বিকিরণ যা বেরিয়ে আসবে t সময়ে তা হল au4πcosθcΔt c যেখানে c হল আলোর গতি তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম আমরা পেয়েছি যে যদি এমন একটি গহ্বর থাকে আর এই ক্ষেত্রফলটি হয় a তাহলে কোণে যত বিকিরণ নির্গত হবে ঘন কোণ থেকে তা হল Eau4πdct আর এখানে থেকে আমরা পাবো Et1au4πcd আর আমি যদি সমস্ত দিক থেকে আসা ক্ষমতার হিসেব করতে চাই যেমন এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকেতাহলে আমাকে পুরো d র উপরে ইন্টিগ্রেট করতে হবে তাই মোট ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল হবে 1aEt যার ইন্টিগ্রশান করছি সম্পূর্ণ u4πcর উপরে এখানে d হল dϕdcosθ ও আমি এখানে a cosθ লিখতে ভুলে গেছিলাম তাই এখানে cosθ এখানেও cosθ যার সমান আর কিছুই নয় কিন্তু u4πc2π12 অর্থাৎ uc4 এদিকে মোট ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল হল তীব্রতা আবার তারই সমান বিকিরণ ক্ষমতা এখানে আমি এই গহ্বরের e সমান 1 লিখছি কারণ তা কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা তাহলে আমরা উপসংহার হিসেবে এই বলতে পারি যে একটি কৃষ্ণ বস্তুর প্রতিনিধিত্ব করছে এমন একটি গহ্বরের বিকিরণ ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক সময় হল u c বাই 4 যেখানে u হল শক্তি ঘনত্ব ও c হল আলোর গতি